আমরা দেখেছি যে প্রবাহ দ্বারা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় স্থির প্রবাহ দ্বারা অর্থাৎ যেই প্রবাহ সময়ের সাথে পাল্টায় না এর মান হয় l d l প্রাইম ক্রস r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব এর থেকে আমরা চৌম্বক ক্ষেত্রের বৈষিষ্ট গুলিও জানতে পারি এর নাম হল বায়ো স্যাভার্ট উপপাদ্য আর এখানে d I d t হল 0 এবার মনে করো তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনার সময় আমরা জেনেছি যে কোন ভেক্টর ক্ষেত্র গণনা করতে তার ডাইভার্জেন্স ও কার্ল এর প্রয়োজন হয়

তাই এবার যখন আমরা চৌম্বক ক্ষেত্র নিয়ে কাজ করব এটি খুব গুরুত্বপুর্ণ যে আমরা জানি ডাইভার্জেন্স B ও কার্ল B কি এই পাঠক্রমে আমরা এই রাশি দুটি নিয়েই আলোচনা করব আমি এর জন্য ভেক্টর ক্যাল্কুলাস ব্যবহার করব যদিও করার সময় আমি তোমাদের বুঝিয়ে দেব যখন যা লাগবে আমি তোমাদের অনুরোধ করব যে তোমরা এই কৌশল টি শিখে নিও কারণ এটি দিয়ে ক্ষেত্রের গণনা করা অনেক সহজ হয় তাই আমার কাছে যখন B r সমান মিউ 0 বাই 4 পাই I d l প্রাইম ক্রস r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব রয়েছে এর থেকে সরাসরি ডাইভার্জেন্স হিসেব করে ফেলি B এর ডাইভার্জেন্স হবে মিউ 0 I বাই 4 পাই বাইরে রেখে d l প্রাইম ক্রস r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব রাশির ডাইভার্জেন্স লক্ষ্য রাখ এই ডাইভার্জেন্স কিন্তু r এর সাপেক্ষ্যে এই এখানে r এর সাপেক্ষ্যে যেখানে ক্ষেত্র গণনা করা হয়েছে

তাই এটি এই রাশির r এর সাপেক্ষ্যে ইন্টিগ্রেশান কিন্তু প্রাইম রাশির সাপেক্ষ্যে করা হয় তাই আমি আসলে এটি ভেতরে নিয়ে যেতে পারি আর লিখতে পারি মিউ 0 I বাই 4 পাই ইন্টিগ্রেশান এই ভেক্টর গুনফল d l প্রাইম ক্রস r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব রাশির ডাইভার্জেন্স ভেক্টর সুত্র A ক্রস B এর ডাইভারজেন্স সমান B ডট কার্ল A বিয়োগ A ডট কার্ল B থেকে আমরা পাবো d l প্রাইম ক্রস r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব রাশির ডাইভার্জেন্স সমান r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব ডট কার্ল d l প্রাইম বিয়োগ d l প্রাইম ডট কার্ল r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব লক্ষ্য করো d l প্রাইম অবশ্যই r প্রাইম এর সাপেক্ষ্যে আর এই ডিফারেনশিয়াশান r এর সাপেক্ষ্যে তাই এই পদ টি হয়ে যায় 0 এই দ্বিতীয় পদ টির জন্য মনে করো r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব ঋণাত্মক গ্র্যাড 1 বাই r বিয়োগ r প্রাইম ছাড়া আর কিছুই না তাই এই পদ টি হয়ে গেল d l প্রাইম ডট কার্ল গ্র্যাড 1 বাই r বিয়োগ r প্রাইম গ্র্যাড এর কার্ল কত হয় গ্র্যাড এর কার্ল 0 হয় অতএব এই পুরো রাশি টিই 0 আর তাই আমরা বলতে পারি B r এর ডাইভার্জেন্স 0 হয় এই ফল টি কিন্তু আমরা আগের পাঠক্রমেই অনুমান করেছিলাম এই দেখে যে কোন স্বাধীন চৌম্বক একমেরু হয়না চৌম্বক ক্ষেত্রের কোন একমাত্র উৎস হয়না বায়ো - স্যাভার্ট সুত্র থেকেও আমরা পেলাম যে কোন বিন্দু তে ডাইভার্জেন্স B সব সময় 0 হয় এর মানে B এর কোন স্বাধীন চৌম্বক উৎস বা অন্ত হয়না এবার দেখে নিই এটি হয় কি ভাবে কারণ স্বাধীন উৎসের জন্য এইখান থেকে ক্ষেত্র বেরিয়ে আসবে ও B এর ডাইভার্জেন্স সমানুপাতিক হল ডেল্টা r এর বা একই ভাবে পৃষ্ঠের ওপরে ফ্লাক্স থাকার অর্থ হল ডাইভার্জেন্স 0 না হওয়া এরপর সরাসরি কার্ল B এর হিসেব করা যাক তাহলে সেটি হবে মিউ 0 I বাই 4 পাই কার্ল কার্ল কিন্তু r এর সাপক্ষ্যে ইন্টিগ্রেশান d l প্রাইম ক্রস r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব কার্ল গণনা করতে আমি একটি মজার কৌশল এর সাহায্য নেব আমি যদি এই প্রবাহ লুপ টি নিই একটি প্রবাহ বহন করা তার যার একটি অংশ একটু মোটা ধরো এই বিন্দু টি নিলাম যেখানে আমি d l প্রাইম নিচ্ছি এই প্রস্থচ্ছেদ হল a তাহলে আমি লিখতে পারি I d l প্রাইম এই বিন্দু তে হল j এই j হল প্রতি একক ক্ষেত্রফলে প্রবাহ তাহলে প্রতি একক ক্ষেত্রফলে প্রবাহ j গুন a গুন d l প্রাইম d l প্রাইম হল প্রবাহের দিক

তাহলে এই ভেক্টর কে j এর সাপেক্ষ্যে নিয়ে আসব ও সংজ্ঞা দেব এই রাশির যা হল j r প্রাইম a d l প্রাইম d l প্রাইম কি a d l প্রাইম হল এই ছোট এলিমেন্ট টির আয়তন যা আমি এই বেগুনি রঙ দিয়ে দেখাচ্ছি এবার এই পুরো টি কে আমি লিখব j r প্রাইম ভেক্টর d v প্রাইম তাহলে B r কে লিখতে পারি মিউ 0 I বাই 4 পাই ইন্টিগ্রেশান d l প্রাইম ক্রস r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব সমান মিউ 0 বাই 4 পাই ইন্টিগ্রেশান j r প্রাইম ক্রস r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব d v প্রাইম অবশ্যই ইন্টিগ্রেশান j শুন্য নয় এটি আসলে আমরা I d l থেকে d v প্রাইম এ নিয়ে গেলাম সুত্র টি

এবার আমরা কার্ল নিই তাহলে কার্ল B r হবে মিউ 0 I বাই 4 পাই কার্ল এই কার্ল টি কে আবার ভেতরে নিয়ে যাবো কারণ কার্ল r এর সাপেক্ষ্যে অথচ ইন্টিগ্রেশান r প্রাইম এর সাপেক্ষ্যে তাই j r প্রাইম ক্রস r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব d v প্রাইম এবার আমি ভেক্টর সুত্র ব্যবহার করব A ক্রস B এর কার্ল সমান B ডট ডেল কাজ করবে A এর ওপর বিয়োগ A ডট ডেল কাজ করবে B এর ওপর যোগ A ডাইভার্জেন্স B বিয়োগ B ডাইভার্জেন্স A এর মানে কি বুঝিয়ে বলি

আমি লিখেছি A ক্রস B এর কার্ল সমান B ডট ডেল কাজ করবে A এর ওপর বিয়োগ A ডট ডেল কাজ করবে B এর ওপর যোগ A ডাইভার্জেন্স B বিয়োগ B ডাইভার্জেন্স A তোমরা এই পদটির সঙ্গে পরিচিত এই পদটি ও এই পদটির মানে হল B ডট ডেল সমান B x d বাই d x যোগ B y d বাই d y যোগ B z d বাই d z যা কাজ করবে ভেক্টর A এর ওপরে যেই ভেক্টর রাশি টি দেওয়া থাকবে এবার আমরা A এর বদলে লিখব j r প্রাইম ও B এর বদলে লিখব r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব

তাহলে B ডট ডেল যা কাজ করবে j r প্রাইম এর ওপর এই ডিফারেনশাল টি কিন্তু r এর সাপেক্ষ্যে j আবার r প্রাইম এর সাপেক্ষ্যে তাই এখান থেকে পাবো 0 ডেল ডট B হল r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব এর ডাইভার্জেন্স তোমরা আগেও অনেকবার এটা করে জানো যে এর সমান হল 4 পাই ডেল্টা r বিয়োগ r প্রাইম ভৌতিক ভাবে এটি দেখার উপায় হল এই যে রাশি টি হল r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব এটি আসলে সমান হল একটি তড়িৎ ক্ষেত্র গুন 4 পাই এপসাইলন 0 আর তাই আধান ঘনত্ব হয় ডাইভার্জেন্স যা ডেল্টা ফাংশান ছাড়া কিছুই না এই ভাবে খুব তাড়াতাড়ি এই ব্যাপারটি দেখা যায় এই ভাবেই আমরা পাই ডেল ডট A যা হল j r প্রাইম এর ডাইভার্জেন্স এর মান ও 0 তাই যখন আমরা কার্ল B নিই যা হল মিউ 0 বাই 4 পাই ইন্টিগ্রেশান j r প্রাইম ক্রস r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব d v প্রাইম j r প্রাইম ক্রস r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব এর কার্ল সমান হয় r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব ডট ডেল যা কাজ করবে j r প্রাইম এর ওপর বিয়োগ j r প্রাইম ডট ডেল যা কাজ করবে r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব এর ওপর যোগ j r প্রাইম গুন r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব এর ডাইভার্জেন্স বিয়োগ r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব গুন j r প্রাইম এর ডাইভার্জেন্স আমরা আগেই দেখেছি এই পদ টি 0 এই পদ টি 0 আমাদের কাছে থেকে যায় ঋণাত্মক j r প্রাইম ডট ডেল r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব যোগ 4 পাই j r প্রাইম ডেল্টা r বিয়োগ r প্রাইম এই হল সেই পদ আর তাই আমরা পাবো r এ কার্ল B সমান মিউ 0 বাই 4 পাই ইন্টিগ্রেশান ঋণাত্মক j r প্রাইম ডট ডেল r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব যোগ মিউ 0 ইন্টিগ্রেশান j r প্রাইম ডেল্টা r বিয়োগ r প্রাইম d v প্রাইম যেহেতু দুটি 4 পাই কাটাকুটি হয়ে গেছে ও এর মান হল মিউ 0 বাই 4 পাই বাইরে j r প্রাইম কিন্তু প্রাইম Refer Time 1539 ডট ডেল যা কাজ করবে r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব এর ওপর গুন d V প্রাইম যোগ মিউ 0 j r j r হল প্রবাহ ঘনত্ব যেমন আমরা আগেই আলোচনা করেছিলাম এর অভিমুখ হবে প্রবাহের দিকেই ও এই হল প্রবাহ প্রতি একক ক্ষেত্রফল শুধু মাত্র যেই পদ টি থেকে গেল আমাদের হিসেব করার জন্য তা হল এটি এটি করার আগে আরেকবার হিসাবপরীক্ষা করে নিই

তাহলে আমি এখন j r প্রাইম ডট ডেল r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব d V প্রাইম এর মান হিসেব করতে চাই ডেল যখন r বিয়োগ r প্রাইম এর ওপরে কাজ করে তার অর্থ হয় ডেল যে কোন রকমের r বিয়োগ r প্রাইম এর ফাংশান এর ওপর কাজ করা অর্থাৎ এর সমান হল ডেল প্রাইম 1 বাই r বিয়োগ r প্রাইম এর ওপরে কাজ করা তাই আমি এমন লিখতেই পারি তোমরা চাইলে যে কোন ফাংশান নিয়ে পরীক্ষা করে দেখতেই পারো এমনই পাবে তাহলে আমি এই ইন্টিগ্রাল কে লিখতে পারি j এটা কিন্তু r প্রাইম r প্রাইম ডট ডেল প্রাইম যা কাজ করবে r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব d V প্রাইম এর ওপরে এখানে থাকবে একটা ঋণাত্মক চিহ্ন এর মান নির্ণয় করতে আমি x y ও z কম্পোনেন্ট গুলি আলাদা আলাদা ভাবে হিসেব করব আমি যখন x কম্পোনেন্ট করব আমি পাবো 0 তোমরা একই ভাবে y ও z কম্পোনেন্ট গুলি করে দেখতে পারো এর x কম্পোনেন্ট হবে ঋণাত্মক j r প্রাইম ডট ডেল প্রাইম ডট গুন টি যেহেতু আগেই করা হয়ে গেছে এই তিন টি কম্পোনেন্টে কোথাও x কম্পোনেন্ট নেই এখানে এলে আমার কাছে থাকবে x বিয়োগ x প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব পরের পাতায় যাওয়া যাক তাহলে আমি হিসেব করছি ইন্টিগ্রেশান j r প্রাইম ডট ডেল প্রাইম শুধু ভেক্টর রাশি গুলি নিলাম x বিয়োগ x প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব d V প্রাইম এবারএই রাশির ডাইভার্জেন্স দেখা যাক ডেল প্রাইম এর সাপেক্ষ্যে j r প্রাইম x বিয়োগ x প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব এর সমান হল j r প্রাইম x বিয়োগ x প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব এর ডাইভার্জেন্স যোগ j r প্রাইম ডট ডেল প্রাইম x বিয়োগ x প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব ডাইভার্জেন্স এর সাথে যদি দুই দিক কেই ইন্টিগ্রেট করি d V প্রাইম এর সাপেক্ষ্যে আমি পাবো লক্ষ্য করো এটিই আমরা চাই এবার স্থির প্রবাহের জন্য ডেল প্রাইম ডট j r প্রাইম যা এমনি তে ঋণাত্মক d রো r প্রাইম d t হল 0 নইলে সেটি হবে ঋণাত্মক d রো r প্রাইম d t এই মুহূর্তে তা 0 শুধু মাত্র স্থির প্রবাহের জন্য প্রবাহ যদি সময়ের সাথে পাল্টাত এই পদ টি কিন্তু 0 হত না আমরা এটি পরে দেখব যে এটি বৈদ্যুতিক সরণ প্রবাহ বলে একটি রাশি হয় যদিও এখন বায়ো স্যাভার্ট সুত্রের জন্য ব্যবহৃত স্থির প্রবাহের জন্য এটি 0 আরেকটি বিষয় হল এই প্রবাহ কিন্তু স্থানীয় এর মানে হল অনেক দূরে চলে গেলে তা 0 হয়ে যায় এই ডাইভার্জেন্স কে সারফেস ইন্টিগ্রাল এ পরিবর্তন করলে সেই সারফেস ইন্টিগ্রাল টিও 0 হয়ে যায় কারণ অনেক দূরে পৃষ্ঠের ওপর j ও 0 হয়ে যায় তাই যেই পদ টি পড়ে থাকে তা হল এই শেষ পদ টি যেহেতু বাঁ দিকের পদ হল 0 এটিও 0 এটিও 0 তাহলে আমি তোমাদের দেখালামRefer Time 2011 এই যে আগে বলা এই রাশি টি হল 0 অতএব স্থির প্রবাহের জন্য আমরা দেখলাম যে কার্ল B হল মিউ 0 গুন প্রবাহ ঘনত্ব j r আমরা এই পাঠক্রমে এও পেলাম যে বায় স্যাভার্ট সুত্রের সাহায্যে B এর ডাইভার্জেন্স সমান 0 প্রমাণ করা যায় যার ভৌতিক অর্থ হল চৌম্বক একমেরু থাকতে পারেনা ও কার্ল B হল মিউ 0 j r এই সমীকরণ গুলির সাথে তড়িৎ ক্ষেত্রের সমীকরণ গুলির তুলনা করো যা ছিল E এর ডাইভার্জেন্স সমান রো বাই এপসাইলন 0 ও কার্ল E সমান 0 তাহলে এখানে কার্ল B শুন্য নয় বরং ডাইভার্জেন্স B শুন্য আবার মনে করাই এটি শুধু মাত্র স্থির প্রবাহের জন্য বৈধ প্রবাহ যদি সময়ের সাথে পাল্টে যায় এখানে আমরা একটি পদ পাবো যা সেই পরিস্থিতি সামাল দেবে আপাতত আমরা শুধু স্থিরচুম্বকত্বে মনোনিবেশ করব অর্থাৎ স্থির প্রবাহ দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্র